সেল কালচার টেকনোলজির বক্তৃতাক্রমে আবার স্বাগত আমরা চার সপ্তাহ অর্থাৎ এই কোর্সের প্রায় অর্ধেকটা পেরিয়ে এসেছি এবং কিভাবে সিস্টেমের বাইরে কোষগুলোর বৃদ্ধি ঘটানো সম্ভব সেই সম্পর্কে বেশ খানিকটা আলোচনা করেছি যদি তোমরা মনে রেখে থাকো আমরা আগের ক্লাসে একটা বিশেষ উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম রড এবং কোন্ কোষগুলো বা রড এবং কোন্ নিউরনগুলো বা রেটিনায় থাকা ফটোরিসেপ্টরগুলো পলি ডি লাইসিন সাবস্ট্রেটের তুলনায় কতটা ভালোভাবে কনক্যানাভ্যালিন সাবস্ট্রেটের সাথে আবদ্ধ হয় সেই ব্যাপারে আলোচনা করেছিলাম পলি ডি লাইসিনের ক্ষেত্রে সাধারণত ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন ঘটে তার কারণ পলি ডি লাইসিন পজেটিভ চার্জযুক্ত ফলে এটি নেগেটিভ চার্জযুক্ত পদার্থের সাথে বিক্রিয়া করে এবং এর ফলস্বরূপ সংযুক্তিকরণ ঘটে অন্যদিকে কনক্যানাভ্যালিন হলো একটি কার্বোহাইড্রেট বাইন্ডিং প্রোটিন এবং তোমরা এই কার্বোহাইড্রেট বাইন্ডিং প্রোটিন দিয়ে সাবস্ট্রেটকে কোট করেছ তোমরা যে কোষগুলোকে আইসোলেট করেছ সেই কোষগুলোর উপরিভাগে ধরে নেয়া যাক প্রচুর পরিমানে কার্বোহাইডেট অনু সজ্জিত রয়েছে তাহলে সেক্ষেত্রে এই কোষগুলো নিজে থেকেই কনক্যানাভ্যালিনের সাথে আটকে যাবে বা কনক্যানাভ্যালিনের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনেক অ্যাটাচমেন্ট পয়েন্ট পেয়ে যাবে আমরা আগের সপ্তাহের লেকচার এখানেই শেষ করেছিলাম আজকে পরবর্তী আলোচনা শুরু করার আগেযেহেতু আমরা অর্ধেকটা পথ পেরিয়ে এসেছি আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা সম্পূর্ণ করেছি এবং কিভাবে আমরা এগোতে চলেছি সেই সম্পর্কে ভাবনা চিন্তা করে নেয়া যাক একটা ব্যাপার আমি তোমাদেরকে বলতে চাই আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে যখনই এই ধরনের কোনো কোর্স অফার করা হয় এই ধরনের একটা প্র্যাক্টিকাল কোর্সকে কিভাবে ক্লাসরুমে পড়ানো সম্ভব তা নিয়ে প্রশ্ন ওঠে এক্ষেত্রে আমার উত্তর হলো অবশ্যই এটি একটি প্র্যাক্টিকাল কোর্স কিন্তু কোনো প্র্যাক্টিকাল করার আগে মাথায় অনেক কিছু চলতে থাকে এবং অনেক পরিকল্পনা করতে হয় এবং সে ক্ষেত্রে যদি কোনো পদ্ধতির ক্ষমতা সম্পর্কে জানা থাকে তাহলে অনেক সুসজ্জিত এবং সুচিন্তিতভাবে পরীক্ষাগুলোর পরিকল্পনা করা সম্ভব হয় আজকে আমরা সেই পরিস্থিতিগুলো নিয়ে কিছুটা আলোচনা করব এবং সেখান থেকে আমরা বিভিন্ন সমস্যাগুলোকে উদঘাটন করব আমরা এই কোর্সের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এর জন্য আমাদের কাছে আরও কুড়িটা লেকচার রয়েছে তাহলে আমরা পঞ্চম সপ্তাহের প্রথম লেকচারে রয়েছি ধরা যাক এটা একটা কোষ এটা নিউক্লিয়াস এবং এইগুলো হলো অর্গানেল আগের সপ্তাহে আমরা সাবস্ট্রেটের ব্যাপারে বিশদে আলোচনা করেছিলাম যার সাথে কোষগুলো আটকে থাকবে এছাড়াও আমরা কোষ বৃদ্ধির জন্য সহায়ক মিডিয়ামের ব্যাপারে আলোচনা করেছিলাম এখন কোষ দুই ধরনের উৎস থেকে পাওয়া যেতে পারে তোমরা সরাসরিভাবে প্রাণী থেকে কোষগুলোকে পেতে পারো যাকে আমরা প্রাইমারি সেল বলে থাকি এছাড়াও রয়েছে সেল লাইন যা প্রাণী থেকে এবং সাব কালচার করে পাওয়া যায় এখানে প্রাণী বলতে মানুষকেও বোঝাচ্ছে এগুলোকে জেনারেশনের পর জেনারেশন অর্থাৎ আনলিমিটেডভাবে বৃদ্ধি ঘটানো হয় বা তুমি একে সেল সাইকেলও বলতে পারো মিডিয়ামের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে গ্যাসীয় আদান প্রদান এবং পিএইচ ব্যালেন্স বজায় রাখা হচ্ছে তাহলে সেল কালচারের ক্ষেত্রে এই সকল মুখ্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি তোমরা যদি মনে রেখে থাকো আমি বলেছিলাম যে সাবস্ট্রেট সিন্থেটিক এবং বায়োলজিক্যাল অরিজিন এই দুই ধরনের হয় এবং এই সংক্রান্ত বিশদ তালিকা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাহলে এখন পর্যন্ত আমরা এই অবধি আলোচনা করেছি এবার আমরা কি করব আমরা এখনো পর্যন্ত কি কি করেছি তাই নিয়ে আলোচনা করলাম এখান থেকে আমরা এই সমস্ত ফান্ডামেন্টাল কনসেপ্টের ডেরিভাটাইজেশন সম্পর্কে আলোচনা করব কিছু কনসেপ্ট সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে এবং বাকি কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সারা বিশ্বে বহু মানুষ এই সাবস্ট্রেটের নেক্সট লেভেল এডভান্সমেন্ট ঘটানোর জন্য বিগত দুই তিন দশক ধরে কাজ করে আসছে এবং সাবস্ট্রেট ইঞ্জিনিয়ারিং নামক এই ফিল্ডটি বর্তমানে এক নতুন মাত্রা লাভ করেছে আমরা সাবস্ট্রেটের ব্যাপারে আগেই আলোচনা করেছি এবং এখন আমরা সাবস্ট্রেটের ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করব এই ইঞ্জিনিয়ারিং সাবস্ট্রেট বলতে কী বোঝায় আমরা দ্বিমাত্রিক সাবস্ট্রেট ইঞ্জিনিয়ারিং এবং ত্রিমাত্রিক সাবস্ট্রেট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আলোচনা করব এই ব্যাপারে আমি পরে আসছি পরবর্তী যে এডভান্সমেন্টের ব্যাপারে আমরা এই কোর্সে আলোচনা করব তা হলো মিডিয়াম ডেভেলপমেন্ট এই মিডিয়াম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিফাইন্ড মিডিয়াম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমরা সেরাম ফ্রী মিডিয়াম বলতে যা বুঝি তার খুব কাছাকাছি হয় আমি বলব না যে এটি একদম একই জিনিসকে বোঝাচ্ছে কিন্তু এটি সেরাম ফ্রী মিডিয়ামের খুবই কাছাকাছি একটি জিনিস এক্ষেত্রেও কেন এবং কিভাবে প্রভৃতি বেশ কিছু প্রশ্ন দেখা দেয় মিডিয়ামের ক্ষেত্রে আমাদের এই সবকিছু নিয়েই কাজ করতে হবে আমরা এখনো পর্যন্ত মিডিয়ামের কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু করিনি এখন এখানে যেরকম আমরা কেন এবং কীভাবে প্রভৃতি প্রশ্ন জিজ্ঞাসা করলাম ঠিক একইভাবে আমরা যখন ইঞ্জিনিয়ারিং সাবস্ট্রেট বা ইঞ্জিনিয়ারড সাবস্ট্রেট সম্পর্কে আলোচনা করব তখনও আমাদের একইভাবে কেন এবং কিভাবে প্রভৃতি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে এখন তৃতীয় একটি উপাদান রয়েছে যদি তোমরা দেখো এখানে আমি গ্যাসীয় আদান প্রদান এবং পিএইচ ব্যালেন্স লিখেছিলাম যখন আমরা গ্যাসীয় আদান প্রদান সম্পর্কে আলোচনা করি তখন তোমাদেরকে বুঝতে হবে যে এই গ্যাসীয় আদান প্রদান সরাসরিভাবে পিএইচের সাথে সম্পর্কিত এবং একে আমরা বাফারিংয়ের মোড হিসেবে পেয়ে থাকি এই বাফারিংয়ের মোড মিডিয়াম ডেভলপমেন্ট কনসেপ্টের সাথে সরাসরি সম্পর্কযুক্ত একই সাথে আসে কার্বন ডাই অক্সাইড ট্যাংকের উপর নির্ভরতা এই ট্যাংকে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয় আমরা এই ব্যাপারে পরে বিশদে আলোচনা করব কিন্তু এখন এই ব্যাপার সম্পর্কে কিছুটা ট্র্যাক রাখা যাক এছাড়াও রয়েছে Na2CO3 ফ্রি মিডিয়াম এখন কেন এগুলো এত উল্লেখযোগ্য এগুলো উল্লেখযোগ্য কারণ আমরা ক্রমশ ইঞ্জিনিয়ারড সিস্টেমের দিকে এগিয়ে চলেছি সবকিছুকে মিনিয়েচারে পরিণত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিপের উপরে কোষের বৃদ্ধি ঘটানো কোষের বৃদ্ধির জন্য খুব সামান্য পরিমাণ সাবস্ট্রেট ব্যবহার করা প্রভৃতি আমাদেরকে যদি সবকিছুকে মিনিয়েচারে পরিণত করতে হয় তাহলে হয় আমরা কার্বন ডাই অক্সাইড ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমে কোষগুলোকে বৃদ্ধি করাতে পারি সেক্ষেত্রে আমাদেরকে এর সাথে এত বাল্কি সিলিন্ডার এবং বড় ইনকিউবেটরকে রাখতে হবে না অথবা আমরা সম্পূর্ণ সেটআপটাকেই মিনিয়েচারে পরিণত করে ফেলতে পারি আমি এখানে একটি শব্দের অবতারণা করছি তা হলো ল্যাব অন এ চিপ বা LOC পরবর্তী বিষয়টি হলো সেল প্লেটিং এর নিয়মাবলী এবং এই নিয়মগুলো কোষের ধরনের ওপর নির্ভর করে বিভিন্ন হয় এই কোর্সের পরবর্তী কুড়িটি লেকচারে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি এর জন্য আলাদা একটা মডিউল ডিজাইন করেছি অন্যথায় এগুলো অত্যন্ত একঘেয়ে হয়ে উঠবে যেমন ধরা যাক আমি তোমাদেরকে বললাম একটা মিডিয়াম এই ধরনের হয় এবং তুমি সেটাকে যোগ করলে এর কোনো মানে হয় না কারণ যখন আমরা মিডিয়াম বা ইঞ্জিনিয়ারড সাবস্ট্রেট সম্পর্কে আলোচনা করি তখন আমাদেরকে প্রথমে কেন এবং কিভাবে এই কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে ইঞ্জিনিয়ারড সাবস্ট্রেট সেল প্লেটিং এর নিয়মাবলী এবং বাফারিং প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই কেন এবং কিভাবে এই প্রশ্নগুলো আসবে ইঞ্জিনিয়ারড্ সাবস্ট্রেট মিডিয়াম ডেভেলপমেন্ট বা ডিফাইন্ড মিডিয়াম বা ল্যাব অন এ চিপ প্রভৃতি উপাদানগুলো সম্পর্কে আলোচনা করার আগে আমি ডিফাইন্ড সিস্টেমের কনসেপ্টের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই যে সমস্ত সেল কালচার পদ্ধতিগুলো নিয়ে আমরা কাজ করি তারমধ্যে এটি হলো একটি উদীয়মান কনসেপ্ট ডিফাইন্ড এই শব্দটি বলতে আমরা সাধারণত কেমিকালি এবং ফিজিক্যালি সারফেস প্রপার্টি অর্থাৎ পৃষ্ঠতলীয় বৈশিষ্ট্যের ইউনিফর্ম অর্থাৎ অভিন্ন এবং রিপিটেবিল অর্থাৎ পুনরাবৃত্তিযোগ্য হওয়াকে বোঝাই এটা প্রায় প্রোডাক্ট ডেভেলপমেন্টের মত ডিফাইন্ড সিস্টেমের ব্যাপারে আলোচনা করার ক্ষেত্রে আমরা মিডিয়ামের কথা বলে থাকি এক্ষেত্রে মিডিয়ামকে কেমিকাল এবং ফিজিকাল বৈশিষ্ট্যের দিক দিয়ে অত্যন্ত well defined হতে হবে এরপর রয়েছে সাবস্ট্রেট সাবস্ট্রেটকেও একইভাবে কেমিকালি ফিজিকালি এবং সারফেস প্রপার্টির দিক দিয়ে well defined হতে হবে এছাড়াও রয়েছে সেল প্লেটিং এর নিয়মাবলীগুলো টিস্যুর উৎসগুলোর ক্ষেত্রে অভিন্নতা বজায় রাখতে হবে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে উদাহরণ হিসাবে ধরা যাক আমি কোনো একটা নির্দিষ্ট বয়সের প্রাণীর থেকে টিস্যু সংগ্রহ করেছি সুতরাং এই ব্যাপারটাকে আমাদের স্থির রাখতে হবে এবং যদি আমরা কোনো রকমের পরিবর্তন করি সেক্ষেত্রে আমাদেরকে তা উল্লেখ করে দিতে হবে সুতরাং এজ আইসোলেশন রুল এবং কিভাবে তোমরা টিস্যুটিকে আইসোলেট করছো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা প্রাইমারি কালচার সম্পর্কে আলোচনা করি এগুলির ক্ষেত্রে বেশিরভাগ ভেরিয়েশন লক্ষ্য করা যায় শুধুমাত্র এগুলোই নয় কিভাবে টিস্যুকে প্রসেস করা হচ্ছে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা ডিফাইন্ড সিস্টেমের ব্যাপারে আলোচনা করছি তখন এই বিষয়গুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে তাহলে এই সপ্তাহ থেকে আমরা ডিফাইন্ড সিস্টেম এবং এই ডিফাইন্ড সিস্টেমের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আমাদের পরের লেকচারে আমরা একই ভাবে কেন এবং কিভাবে প্রভৃতি বিষয় নিয়ে অর্থাৎ কেন আমাদের ডিফাইন্ড সিস্টেমের প্রয়োজন এবং কিভাবে আমরা একটা ডিফাইন্ড সিস্টেম তৈরি করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব আমি কি করবো আমি এখানেই শেষ করছি কারণ আমি এখনই ডিফাইন্ড সিস্টেম সম্পর্কে আলোচনা শুরু করতে চাইছি না পরবর্তী ক্লাসে আমরা কি কারনে ডিফাইন্ড সিস্টেম তৈরি করা হয়েছিল এবং কিভাবে আমরা একটা ডিফাইন্ড সিস্টেম অর্জন করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব তাহলে ধৈর্য ধরে শোনবার জন্য ধন্যবাদ পরবর্তী লেকচারে আমরা আবার এখান থেকেই শুরু করব অর্থাৎ ডিফাইন্ড সিস্টেম এবং ডিফাইন্ড সাবস্ট্রেট ডিফাইন্ড মিডিয়াম এবং সেল কালচারের বিভিন্ন ডিফাইন্ড টেকনিক এবং এদের প্রসেসিং